এই সমীকরণ গুলো কে লেখা যাক কারণ এগুলোর দরকার পড়বে আমাদের এগুলো হল E 0 E B∂t প্রথম সমীকরণটা গাউসস ল Gausss law থেকে পাই দ্বিতীয়টা ফ্যারাডেস ল Faradays law থেকে পাই তৃতীয় সমীকরণ টা হল B µojµ00E∂t যেখানে j হল ডিসপ্লেসমেন্ট কারেন্ট এবং আরেকটা সমীকরণ হল B 0 এই চারটে সমীকরণ যেকোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ঘটনা বোঝানোর জন্য যথেষ্ট এখন বলতে চাই যে এই ফিল্ড গুলো হচ্ছে ফ্রী স্পেসে এখন দেখাবো যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা হল ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একসাথে শক্তি পরিবহন করে সুতরাং যদি আমাদের কাছে একসাথে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে এরা এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট এ শক্তি পরিবহন করে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড একটা ভরবেগ ও বহন করে এবং যদি তারা রৈখিক ভরবেগ বহন করে তাহলে r×p হচ্ছে কৌণিক ভরবেগ অতএব ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড কে একটা কৌণিক ভরবেগ ও বহন করতে হবে এই বক্তৃতাতে আমরা শক্তির ওপর নজর দেব এর জন্য একটা ঘেরা ভলিউম V যার সারফেস S ধরা যাক আমাদের দুটোই লাগবে সুতরাং এগুলোকে নির্দিষ্ট করছি সারফেসের ওপর প্রত্যেকটা পয়েন্টে এই ইউনিট ভেক্টর n আছে এবং এটার ভেতরে চার্জ ডেনসিটি ρ আছে এবং কারেন্ট আছে ধরা যাক এর চারপাশে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে যার কারনে এখানে E ফিল্ড এবং B ফিল্ড আছে এখন এই ভলিউমটাকে মোটা করব দেওয়ালগুলো কেও মোটা করব যাতে তোমরা পরিস্কার দেখতে পাও এখন জানতে চাই যে এই ফিল্ডগুলোর জন্য কতটা শক্তি ভলিউমে দেওয়া হচ্ছে অথবা কতটা শক্তি নেওয়া হচ্ছে শক্তিটা ভেতরে বা বাইরে যেতে পারে শুধু মাত্র চার্জ এবং কারেন্ট এর সাথে ফিল্ডগুলোর মধ্যে কার্যকলাপে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে - চার্জ এর ওপর ম্যাগনেটিক ফিল্ড কোন কাজ করে না কারণ ম্যাগনেটিক ফিল্ড এর জন্য ফোরস হল Fq যেখানে q হল চার্জ পাওয়ারটা হচ্ছে v F যেটা 0 সুতরাং চার্জ এবং কারেন্টের ওপর একমাত্র যা কাজ করে সেটা হল ইলেকট্রিক ফিল্ড কতটা কাজ এই ইলেকট্রিক ফিল্ড করে ইলেকট্রিক ফিল্ড যে কাজটা করে সেটা হল Ej পার ইউনিট ভলিউম FqvB P v F0 work done by electric field Ejper unit volume যদি আমাদের কাছে একটা চার্জ আর ডেনসিটি ρ থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড এর জন্য এটার উপর ফোরস E ρ হবে এবং শক্তিটা v F হবে যেটা হল v E ρ এবং ρv হল j সুতরাং শক্তি অথবা work done per unit time হল j E আরেকটা ভাবে এটাকে দেখা যেতে পারে যে আমাদের কাছে একটা তার আছে এটাতে একটা খুব ছোট উপাদান নিলাম তাহলে এর মধ্যে শক্তিটা VI এটাকে জুলস হিটিং বলা হয় এখানে V E∆l এবং I ja এবং এটাকে Ej∆la লিখব ∆la হল একটা ছোট ভলিউম ∆v এবং Ej হল E j কারণ E j একমাত্র E র শক্তিটা j ডাইরেকসনে ডেলিভার করে সুতরাং যে দু ভাবে শক্তিটা ডেলিভার করা যায় সেটা হল j E F E ρ P v F v E ρ ρv j P j E P VI Ej∆la E j∆v অতএব আগের ভলিউমে ফেরত যাচ্ছি যেখানে চার্জ ডেনসিটি ρ এবং কারেন্ট ডেনসিটি j আছে এগুলোকে আলাদা করে লিখছি কিন্তু আসলে ρ হল j তাহলে এই ভলিউম এর মধ্যে এনার্জি পরিবরতনের হার হল ddt এবং এই ddt টাকে সরিয়ে দেব dwdt টা E jdv হবে এখন ম্যাক্সওয়েলস সমীকরণটা ব্যবহার করা যাক যেটা হল B µojµ00E∂t অতএব dwdt dvE1µoB 0E∂t হবে যেটাকে dvEµo dv0E E∂t লেখা যেতে পারে dv0E E∂t টার্ম টাকে dv012E2∂t লেখা যেতে পারে dwdtE jdv B µojµ00E∂t ie j 1µoB 0E∂t dwdt dvE1µoB 0E∂t dvEµo dv0E E∂t dvEµo dv012E2∂t অতএব আমরা dwdtdvEµo dv012E2∂t লিখতে পারি মনে করার চেষ্টা কর যে এটা হল এই ভলিউমে স্টোরড এনার্জি এই ইলেকট্রিক ফিল্ড এ এখন একটা ভেক্টর আইডেনডিটি ব্যবহার করব যেটা বলে যে EB BE E অতএব আমরা EBতএব আমরা যেটা বলে যে টা হল ই যেখানে চার্জ ডেন BE EB লিখতে পারি মনে কর যে BE হল B B∂t অতএব EB B B∂t EB যেটাকে আবার 12∂tB2 EB লিখতে পারি অতএব আবার এই সমীকরণটাতে ফেরত আসব এবং এটাকে dwdt B22µ0dv 120E2dv dv1µ0EB লিখতে পারি প্রথম দুটো টার্ম আমাদের ম্যাগনেটিক এবং ইলেকট্রস্ট্যাটিক এনার্জি দেয় সুতরাং এই সমীকরণটাতে তিনটে টার্ম পেয়েছি এগুলকে সহজতর করা যাক dwdtdvEµo dv012E2∂t EB BE E EBতএব আমরা যেটা বলে যে টা হল ই যেখানে চার্জ ডেন BE EB B B∂t EB 12∂tB2 EB dwdt B22µ0dv 120E2dv dv1µ0EB সুতরাং এই ভেতরের ভলিউমটার ব্যাপারে কথা বলছি যার মধ্যে এগুলো হল কারেন্ট এবং এগুলো চার্জ ডেনসিটি এবং আমরা এর ভেতরে মেকানিকাল এনার্জির পরিবর্তনটা পেয়েছি যেটা হল 12µ0B2dv 120E2dv dv1µ0EB আমরা ডাইভারজেন্স থিওরেম ব্যবহার করে dv1µ0EB কে ds1µ0EB লিখতে পারি - n টা বাইরে আসছে এটা হল সারফেস উপাদান যেটা এরকম করে পয়েন্ট করছে এই ভলিউমের ভেতরে যা কিছুর পরিবর্তন হচ্ছে সেগুলো হল এই টার্মগুলোর জন্যঃ একটা হল ম্যাগনেটিক ফিল্ড এ এনার্জির পরিবর্তন এবং আরেকটা হল ইলেকট্রিক ফিল্ড এ এনার্জির পরিবর্তন এটাকে ব্যাখ্যা করার জন্য এটাকে একটু আলাদা ভাবে লেখা যাক dwdt 12µ0B2dv 120E2dv ds1µ0EB আমরা dwdt ddtEelectromagnetic লিখব dwdt হল সিস্টেম এর মধ্যে পাওয়ার এর পরিবর্তন এবং এই রাশিটা হল গোটা এনার্জির যোগফল যা তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড এর জন্য এটাকে ডান দিকে এনেছি অতএব এটা হল 1µ0EBds ds হল ds ঠিক উল্টো এই ds টা ভলিউমের ভেতরে যাচ্ছে এটার মানে কি হয় এটার মানে এই ভলিউমের মধ্যে এনার্জির পরিবর্তন যেটা হল মেকানিকাল এনার্জির পরিবর্তন প্লাস ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি যেটা এই ভলিউমের ভেতর যাচ্ছে অতএব 1µ0EBds কে energy flowingunit area unit time লিখতে পারি খেয়াল করবে যে যদি EB ভলিউমের ভেতরে পয়েন্ট করে এনার্জি টা ভেতরে যাবে বাঁ দিকটা পজিটিভ হবে আবার অন্য দিকে যদি EB বাইরের দিকে পয়েন্ট করে এনার্জি টা বাইরে আসবে EBds নেগেটিভ হবে অর্থাৎ বাইরে যাবে অতএব বাঁ দিকের এনার্জির টার্ম টা নেগেটিভ হবে ভেতরে এনার্জিটা কমে যাবে dwdt ddtEelectromagnetic 1µ0EBds সুতরাং এটাই হল 1µ0EB এর ব্যাখ্যা এটাকে পয়েন্টিং ভেক্টর বলা হয় এবং S দিয়ে চিহ্নিত করা হয় এবং এটা হল energy flowingunit area unit time এর সমান খেয়াল করবে যে S≠0 হওয়ার জন্য E এবং B কে নন জিরো হতে হবে সুতরাং এটা হল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এর সংমিশ্রণ যার মানে হল যে যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলেই এনার্জি প্রবাহিত হবে অন্যথায় নয় 1µ0EBS energy flowingarea×time এরপর আমরা কিছু উদাহরণ সমাধান করব যাতে ব্যাখ্যা করতে পারি যে 1µ0EB হল এনার্জি প্রবাহ এবং এটা dwdt ddtEelectromagnetic dsS হবে যেখানে S হল পয়েন্টিং ভেক্টর